সুপ্রভাত ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি কোর্সে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এই কোর্সে মেট্রোলজিতে স্ট্যাটিসটিকস অংশটি আলোচনা করেছি এই লেকচারে আমি প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা কন্টিনিউ করব তারপরে আমি যাবো প্রপরশন বিষয়ে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রপরশনের স্ট্যাটিসটিকস এর ভিত্তি আমি যেমন আলোচনা করেছিলাম প্রপরশন শুধু একটা বাইনোমিয়াল সংখ্যা যাকে n দিয়ে ভাগ করা হয়েছে আগের লেকচারে আমি যখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আলোচনা করেছিলাম যেমন ধরুন আমাদের কাছে 200 টা কেস আছে আর 60 জন স্মোকার সুতরাং x 60 কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রপরশনটা হচ্ছে 03 এখানে 60 কে 200 দিয়ে ভাগ করলে হয় 03 এখানে x60 এখানে কিভাবে আমরা স্ট্যাটিসটিকস করব আমি এখন এটা নিয়ে আলোচনা করব এটার জন্য কিভাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ব্যবহার করা যায় প্রপরশনের স্ট্যাটিসটিকস বাইনোমিয়াল সংখ্যার মতই ডিফারেন্সটা হচ্ছে n ফ্যাক্টর বাইনোমিয়াল এর জন্য µ ¿ np ← n ফ্যাক্টর দিয়ে আলাদা করা যায় σ2¿ np1 -p σ√np 1− p √p1−p প্রপরশনের এর জন্য μpp σ proportions 2 npn2 pn σ ¿ √pn আমার কাছে এখানে একটা প্রবলেম আছে একটা মেডিকেল ফ্যাক্টরিতে আমরা ইন্টারেস্টেড এটা জানার জন্য যে একটা চোখের ঔষধের এর বোতল কতটা ভরা হচ্ছে এটার ডিস্ট্রিবিউশন নরমাল হওয়া উচিত যার মিন হবে 36 আউনস আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 01 আউনস প্রতি 30 মিনিটে প্রোডাকশন লাইন থেকে একটা বোতল নেওয়া হয় এবং তার ভিতরের কনটেন্ট টা কে ঠিক করে মাপা হয় যদি সেটার পরিমাপ 358 আউনসের কম হয় অথবা 362 আউনসের বেশি হয় তাহলে সেটাকে কন্ট্রোলের বাইরে বলে ডিক্লেয়ার করা হবে সুতরাং আপনি যদি এখানে ফিগার গুলো দেখেন এখানে আছে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টা এখানে সুতরাং এটাকে কন্ট্রোলে আছে বলে ডিক্লেয়ার করা হবে যখন এটা 358 আর 362 এর মধ্যে থাকবে এখন প্রথম প্রশ্নটা হচ্ছে প্রসেসটা যদি কন্ট্রোলে থাকে তার মানে এটার মিন যদি এর সমান হয় আর সিগমা যদি এটার সমান হয় বোতলটা কন্ট্রোলের বাইরে বলে ডিক্লেয়ার হওয়ার প্রবাবিলিটি কি এখন আপনি জানেন যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বোতল ভরার প্রচেষ্টাকে কন্ট্রোলের মধ্যে রাখা আমাদের এখন জানতে হবে আমরা যে বোতলটা বানিয়েছি সেটা কন্ট্রোলের বাইরে কিনা এটা বার করার জন্য আমাকে প্রথমে প্রশ্নটা পড়তে দিন এই সিচুয়েশনে প্রবলেমটা হচ্ছে a যখন প্রবলেমটা কন্ট্রোলের বাইরে তখন একটা 8 ঘন্টা দিনে তারমানে 16 ইনস্পেকশন করলে প্রবাবিলিটি কত যে বোতলের সংখ্যা যেগুলি কন্ট্রোলের বাইরে সেটা 0 হবে এই সিচুয়েশনে প্রবলেমটা হচ্ছে a যখন এটা কন্ট্রোলের বাইরে তখন একটা 8 ঘন্টা দিনে প্রবাবিলিটি কত যে বোতলের সংখ্যা যেগুলি কন্ট্রোলের বাইরে সেটা 1 হবে এখন প্রসেস টা যদি সরে যায় তাহলে µ বদলে যাবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টাও বদলে যাবে এখন বার করতে হবে যে প্রবাবিলিটি কত যে বোতলটা কন্ট্রোলের বাইরে বলে ডিক্লেয়ার করা হবে এটার প্রথম পার্ট হচ্ছে এটা শুধু একটা নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা আগে যেরকম করেছিলাম এটা হচ্ছে মিউ এটা হচ্ছে সিগমা আমাদের একটা লোয়ার সীমা আছে আর একটা আপার সীমা আছে μ36 oz σ04 oz P X ¿ 358 বা P X ¿ 362 P Z¿ 358 3601 P Z¿362 3601 P Z¿ 0201 PZ¿ 0201 P Z¿2 P Z¿2 00228 1 09772 00228 00228 00456 এখন আপনি দেখুন প্রথমে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা প্রবাবিলিটি বার করব তার পরে সেই প্রবাবিলিটি টাকে ব্যবহার করা হবে প্রপরশন হিসাবে অথবা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে সাকসেসের প্রবাবিলিটি হিসাবে তারপর প্রশ্নটা হচ্ছে আমরা এরপরে কি করে এগোবো এখন এই p হচ্ছে এটার সমান এখন এখানে প্রশ্নে কি জানতে চেয়েছে এটা জিজ্ঞেস করেছে যে প্রবাবিলিটি কতটা যে এটা কন্ট্রোলের বাইরে এবং কন্ট্রোলের বাইরে থাকা বোতলের সংখ্যা 0 হবে b n 16 p 00456 P X 0 nco p0 1−P1616co0045601−0045616 ¿04739 ঠিক আছে এখন পার্ট c করা যাক পার্ট c পার্ট b এর মতই শুধু ডিফারেন্স টা হচ্ছে কন্ট্রোলের বাইরে বোতলের সংখ্যা 1 হবে এখন আমাদের X এর ভ্যালু বার করতে হবে যখন X এর প্রবাবিলিটি 1 হবে c P X 1 nC1 p11−Pn−116C1004561 1−00456 15 ¿ 03623 d X N 3704 →P X ¿ 358 বা P X ¿ 362 P Z¿ 358 36704 P Z¿362 3704 P Z¿ 1204 PZ¿ 0804 P Z¿ 3 P Z¿ 2 00013 1 00028 09785 এর পরে আসছে যদি প্রসেস টা সরে যায় যাতে μ বদলে যাবে σ বদলে যাবে তখন প্রবাবিলিটি বার করতে হবে যে বোতলটা কন্ট্রোলের বাইরে বলে ডিক্লেয়ার করা হবে এখন μ বদলে গেছে σ বদলে গেছে আমরা একটা নতুন নর্মাল ডিস্ট্রিবিউশন পাচ্ছি যেটার μ হচ্ছে 37 আর σ হচ্ছে 04 আমাদের প্রবাবিলিটি টা চেক করতে হবে যে যেটা কন্ট্রোলের বাইরে কিনা আমার মনে হয় আমরা প্রশ্ন সংখ্যা a তে যেভাবে করেছিলাম সেরকম ক্যালকুলেশন করা প্রয়োজন এখানে শুধু μ এবং σ এর ভ্যালু বদলে গেছে আমরা একই রকম ভাবে প্রবাবিলিটি বার করতে পারি এখন এর জন্য আমাদের আবার বার করতে হবে X এর প্রবাবিলিটি 358 থেকে কম হওয়ার অথবা 362 থেকে বেশি হওয়ার এই ক্ষেত্রে আপনারা দেখুন যে লোয়ার এবং আপার সীমা দুটোই মিন ভ্যালু 37 থেকে কম সুতরাং উপরের সীমা ও এখানে কম সুতরাং আমরা মোটামুটি এই জায়গাতে থাকবো নতুন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে যেটা হবে 37 এটা হচ্ছে 358 এবং 362 ঠিক আছে সুতরাং মিন যখন সরে যায় যখন উপরের সীমা মিন থেকে কম হয় আমরা দেখতে পাই যে প্রসেসটা কন্ট্রোলের বাইরে যাওয়ার প্রবাবিলিটি খুব বেশি এই ক্ষেত্রে 9785 পারসেন্ট কেসে প্রবাবিলিটি ছিল 45 পারসেন্ট তাহলে এত বড় জাম্প এর কারণটা কি আমি যদি আগেরটা দেখি এইটা হচ্ছে পার্ট d আমি যদি পার্ট a কে প্লট করি আমরা পাচ্ছি প্রথমে 36 তারপরে 358 তারপরে 362 আমরা এখন এই এরিয়া টা জানতে ইন্টারেস্টেড যেটা 358 এর আগে এবং 362 এর উপরে এই এরিয়াটা ভীষণ ছোট আর পার্ট d অনেক বড় সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন প্রসেস যখন সরে যায় তখন প্রবাবিলিটি ড্রামাটিকালি বদলে যেতে পারে সুতরাং এরপরে আবার কাছে আরেকটা প্রশ্ন আছে ভালোভাবে ডিফাইন করা কোন ভোল্টেজ সিগন্যালের স্ট্যাটিসটিকস এইভাবে দেওয়া আছে x' 85 v এবং σ2 25 v2 ভোল্টেজ সিগন্যালের যদি একটা মেজারমেন্ট করা হয় প্রবাবিলিটি বার করুন যে সেই মেজার্ড ভ্যালু 100 আর 115 ভোল্টেজের মাঝে হবে সুতরাং আমি এখন শুধু টা আঁকবো x' হচ্ছে 85 এটা হচ্ছে 10 আর 11 আমাদের এই প্রবাবিলিটি টা চাই আমি এই প্রশ্নটা আপনাদের জন্য ছেড়ে দিলাম এবং আমাদের কুইজে এই প্রশ্নের উপর ভিত্তি করে প্রশ্ন থাকবে খেয়াল রাখবেন যে এটা হচ্ছে σ2 যেটা হলো ভেরিয়েন্স আমাদের আন্ডার রুট করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করার জন্য এটাই আপনাদের সেটা আমরা পরের লেকচারে আবার মিলিত হবো আমরা মেট্রলজি তে স্ট্যাটিসটিকস নিয়ে আরো আলোচনা করব